সুতরাং ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 এর বক্তৃতায় আবার স্বাগতম সুতরাং এটি লেকচার নাম্বার 34 ফুরিয়ার সিরিজ এর কনভারজেন্স এর উপর সুতরাং শেষ বক্তৃতায় আমরা ফুরিয়ার সিরিজের নির্মাণ দেখেছি এবং নির্মাণের সময় আমরা লক্ষ্য করেছি যে আমরা ফাংশন ইন্টিগ্রাল এবং সিরিজের টার্ম ইন্টিগ্রেশন দ্বারা টার্ম সমান করে সেই সহগ পেয়েছি সুতরাং স্বাভাবিকভাবেই আমরা আশা করি না যে ফাংশন মানটি সিরিজের মানের সমান হবে যদি এটি কনভারজ হয় সুতরাং এই বক্তৃতায় আমরা এই কনভারজেন্স বিষয়গুলি নিয়ে কথা বলব বিশেষ করে আমরা ফুরিয়ার সিরিজের কনভারজেন্সের অংশটি আচ্ছাদন করব এবং ডিরিচলেটের একটি বিখ্যাত ফলাফল হল যে এইগুলি কনভারজেন্সের জন্য যথেষ্ট শর্ত এই অবস্থার অধীনে সিরিজটি একত্রিত হবে এবং আমরা দেখব যে এটি একত্রিত হবে প্রদত্ত ফাংশন সম্পর্কিত কোন মান সুতরাং আবার যদি উদাহরণস্বরূপ আমরা এমন একটি ফাংশন f বিবেচনা করি যা cos x হিসাবে দেওয়া হয় 2≤x 0 এই অঞ্চলে এবং তারপর cos x 0≤x≤2 অঞ্চলে সুতরাং আমাদের অবস্থা হল 0 থেকে 2 পর্যন্ত যদি আমরা এটিকে 2 হিসাবে গ্রহণ করি এবং এটি হল 2 তাহলে 0 থেকে 2 পর্যন্ত এটি cos x সুতরাং এই ফাংশন এবং তারপর এই অঞ্চলে 2≤x 0 এটি cos x হিসাবে দেওয়া হয় সুতরাং cos x সাধারণত সেখানে পজিটিভ হয় এবং আমরা এখন এর গ্রহণ করছি তাই এটি এইভাবে যাবে সুতরাং আমরা এই ফাংশনটি f অথবা 0≤x≤2 অঞ্চলে সংজ্ঞায়িত করেছি cos x দ্বারা এবং 2≤x0 অঞ্চলে cos x দ্বারা এবং তারপরে আমরা বলতে পারি যে এটি পর্যায়ক্রমিক কারণ এই সময়কালটি এখানে 2x 2 থেকে এবং তারপর এই মানগুলি পুনরাবৃত্তি করা হবে সুতরাং এটি একটি পর্যায়ক্রমিক ফাংশন fxπ f এবং এই ক্ষেত্রে ফাংশনটি একটি বিজোড় ফাংশন যেমন আমরা ছবিতে দেখেছি এটি একটি বিজোড় ফাংশন এবং অতএব এটি an যদি আমরা an গণনা করি আমরা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তৃতায় অনুরূপ আলোচনা করেছি সুতরাং যদি আমরা এটি an গণনা করি এই ক্ষেত্রে এটি 2 এর মত হবে এবং তারপর আমরা ইন্টিগ্রেট করব 2 থেকে 2 এ এবং ফাংশন f এবং তারপর anএরজন্য যাতে এটি cos 2nx হতে চলেছে এবং আমাদের dx থাকবে সুতরাং এই cos 2nx একটি সমান ফাংশন এবং এই f একটি বিজোড় ফাংশন সুতরাং জোড় এবং বিজোড় এর গুণ হবে বিজোড় ফাংশন সুতরাং এই ইন্টিগ্র্যান্ড এখানে এই ইন্টিগ্রেশন এর জন্য 2 থেকে 2 এ একটি বিজোড় ফাংশন এবং সেইজন্য এই ইন্টিগ্র্যাল মান হবে 0 সুতরাং সমস্ত an গুলি ফুরিয়ার কোফিসিয়েন্টস 0 হতে হবে n0123 ইত্যাদি এর জন্য তারপর আমরা অন্যান্য ফুরিয়ার সহগ গণনা করতে পারি তাই bn এবং আমরা এই 2 22fxsin 2nx dx সূত্র ব্যবহার করতে পারি সুতরাং an আমাদের এখানে cos ছিল এবং এখন আমাদের সাইন আছে এটাই একমাত্র পার্থক্য সুতরাং আবার এটি গণনা করা যেতে পারে এটি অদ্ভুত হতে চলেছে এবং তারপর এটি বিজোড় তাই জোড় আমরা 2 বার থাকতে পারি সুতরাং 2 ×24 এবং তারপর 0 থেকে 2 এবং সেই ক্ষেত্রে 0 থেকে 2 এ মান f এর ফাংশন হল cos x এবং তারপর sin 2nx এবং dx এবং এই ইন্টিগ্র্যালকে সহজেই মূল্যায়ন করা যায় এবং আমরা এখানে সব ধাপ দেখাই না সুতরাং অবশেষে এই ফাংশনের মান হবে 8n4n2 1 সুতরাং এটি দিয়ে এখন আমরা ফুরিয়ার সিরিজটি লিখতে পারি সুতরাং ফুরিয়ার সিরিজে শুধুমাত্র bn পদ থাকবে তাই n1bnsin 2nx সুতরাং এখানে ফাংশনের সময়কাল নয় 2π তাই আমরা এই 2n পদ পাচ্ছি এবং এখানেও এই ফ্যাক্টর 2 আসছিল সুতরাং আমাদের এই ফুরিয়ার সিরিজের প্রতিনিধিত্ব আছে এবং তারপর bn এর এই মানটি প্রতিস্থাপন করে আমরা পাই 8n1nsin 2nx 4n2 1 তাই আমরা এই ফুরিয়ার সিরিজ যা একরকম দেওয়া ফাংশন fউপস্থাপিত করে আছে cos x এর হিসাবে 2≤x 0 এই পরিসরে এবং তারপর cos x 0≤x≤2 এ এই ফুরিয়ার সিরিজের জন্য আমরা এখন যা লক্ষ্য করেছি তা হল আমরা যদি সেখানে x 0 প্রতিস্থাপিত করি অথবা আমরা x 0 এ সিরিজটি মূল্যায়ন করি এই সাইন ফাংশনের কারণে যদি আমরা এখানে x 0 রাখি তাহলে কি হবে সাইন হবে 0 এবং এখানে সবকিছু পুরো যোগফল x 0 এ 0 হয়ে যাবে সুতরাং এটিকে আমরা বলি যে সিরিজটি x 0 এ মান 0 এ রূপান্তরিত হয় যাইহোক যদি আমরা এখানে ফাংশনটি লক্ষ্য করি 0 থেকে ফাংশনের মান এখান থেকে মূল্যায়ন করা যেতে পারে এটি cos 0 এবং এটি 1 হতে চলেছে সুতরাং কিছু সমস্যা আছে যা এখন আমাদেরকে ফুরিয়ার সিরিজের এই অভিসারে আরো আলোচনার দিকে নিয়ে যাচ্ছে কারণ উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে সিরিজটি x 0 এ 0 তে রূপান্তরিত হয় যেখানে ফাংশনের মান এই x 0 এ 1 এবং এছাড়াও এটি নির্মাণের কারণে প্রত্যাশিত ছিল না যেমন নির্মাণের সময় এই ans এবং bn গুলির সাথে সম্পর্কিত f এর ছিল ইন্টিগ্রালগুলির অর্থে 0 এর সমান ফাংশন নয় সিরিজের মান সমান সেট করা হয়েছিল সুতরাং স্বাভাবিকভাবেই সংমিশ্রণে কিছু সমস্যা থাকতে হবে যেমন আমরা এখানে এই x 0 এ বিন্দুতে নিজেই দেখেছি যে সিরিজটি 0 তে স্পষ্টভাবে একত্রিত হয় যেখানে 0 এ ফাংশনের মান 1 হয় সুতরাং আমাদের এই বিষয়ে এখন আলোচনা করা হবে সুতরাংফুরিয়ার সিরিজ f এর x 0 এ ফাংশনের মানকে একত্রিত করে না উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে এবং আমরা আরও অনেকগুলি ক্ষেত্রে এটি তৈরি করতে পারি যেখানে ফুরিয়ার সিরিজ ফাংশনে একত্রিত হবে না শুধু এই ফাংশনের জন্য এবং কিছু মূল্যবোধের জন্য একটি প্লট নিননয় স্বাভাবিকভাবে সুতরাং আমরা এখানে মাত্র ৫ টি শর্ত নিয়েছি এবং এই ৫ টি শর্ত আছে এটি ফুরিয়ার সিরিজ এটি ফুরিয়ার সিরিজ যা ফুরিয়ার সিরিজের গ্রাফকে প্রতিনিধিত্ব করে এবং এটি ছিল কোস ফাংশন সুতরাং এটি হল f প্রদত্ত ফাংশন f সুতরাং যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 0 এ ফুরিয়ার সিরিজের মান 0 আমরা পদ সংখ্যা বাড়িয়ে দিতে পারি কিন্তু এটি সর্বদা এই বিন্দু 0 এর মধ্য দিয়ে যাবে যা এই সিরিজের প্রকৃতি থেকে স্পষ্টতই স্পষ্ট কারণ সাইন আছে এবং sin 0 0 সুতরাং এটি সর্বদা এই 0 উত্পাদন করবে নির্বিশেষে আমরা সিরিজে কতগুলি পদ গ্রহণ করছি আমরা এই অঞ্চলে আরও ভাল ম্যাচ আশা করতে পারি কিন্তু এটি সর্বদা এই 0 থেকে পাস করবে তাই এটিতে এই কনভারজেন্স সমস্যা থাকবে কারণ 0 এ এখানে ফাংশন মান 1 যে f0 1 কিন্তু এটি সবসময় মূল থেকে পাস হবে আচ্ছা এখন আবার আমাদের এখানে কিছু প্রশ্ন আছে একটি ফাংশন f এর ফুরিয়ার সিরিজ একটি x বিন্দুতে কনভারজ করে কি আমি বলতে চাচ্ছি প্রথম প্রশ্ন হল ফুরিয়ার সিরিজ সবসময় কোন x∈ L L এর জন্য একত্রিত হয় আবার যদি সিরিজ একত্রিত হয় সেখানে দুটি প্রশ্ন আছে এক কনভারজেন্স নিজেই সম্পর্কে ফুরিয়ার সিরিজ কি সর্বদা x এর বিরতি জন্য একত্রিত হয় বা যদি এটি একত্রিত হয় তাহলে কি সিরিজের যোগফল f এর সমান এবং এটিই আমরা আগের উদাহরণে দেখেছি যে এটি f এর সমান নয় আমরা x 0 এ কিছু সময়ে চেক করেছি এবং যোগফল ফাংশন মানের সমান নয় যা আমাদের উদাহরণে 1 ছিল সুতরাং অবশ্যই এই প্রশ্নের উত্তর নেই এবং প্রথম প্রশ্নেরও উত্তর নেই কারণ এমন কিছু ফাংশন আছে যাদের ফুরিয়ার সিরিজ মোটেও একত্রিত হয় না কারণ আমরা পূর্ববর্তী বক্তৃতায় যা ইতিমধ্যে উপলব্ধি করেছি যা একটি ফাংশন দিয়েছে পিসওয়াইস মসৃণ যা ফুরিয়ার সিরিজ লেখার জন্য যথেষ্ট সুতরাং একটি নির্দিষ্ট পিসওয়াইস মসৃণ ফাংশনের জন্য আমরা সবসময় একটি ফুরিয়ার সিরিজ তৈরি করতে পারি কিন্তু প্রশ্ন হল সেই সিরিজটি একত্রিত হবে কি না এবং যদি এটি একত্রিত হয় এটি ফাংশনে একত্রিত হবে কিনা যার সিরিজ আমরা লিখেছি সুতরাং আমরা এই বক্তৃতায় এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সুতরাং প্রথমে কেবল একটি মন্তব্য এখানে ইন্টিগ্রেবল ফাংশন রয়েছে লেবেজগু ইন্টিগ্রেবল ফাংশন এই L L ব্যবধানে এবং এই ফাংশনগুলি সাহিত্যে বিদ্যমান যার ফুরিয়ার সিরিজ L L ব্যবধান এ সর্বত্র বিচ্ছিন্ন সুতরাং যদি আমরা কোন পয়েন্ট বাছাই করি এবং ফুরিয়ার সিরিজের যোগফল ভিন্ন হয় তাহলে এটি যায় এবং এই ধরনের উদাহরণ আছে আমরা কি ধরনের সব বিস্তারিত বিবরণে যাচ্ছি না কারণ তারা তুচ্ছ উদাহরণ নয় কিন্তু তাদের ফুরিয়ার সিরিজ মোটেও একত্রিত হয় না এটি ব্যবধানের সর্বত্র বিচ্ছিন্ন হয় এছাড়াও কন্টিনিউয়াস ফাংশন রয়েছে এমনকি আমাদের সেই ফাংশনগুলি রয়েছে যাদের ফুরিয়ার সিরিজ গণনাযোগ্য সংখ্যক পয়েন্টে বিভক্ত সুতরাং সাহিত্যেও এমন উদাহরণ রয়েছে যা ফুরিয়ার সিরিজ এক বিন্দুতে একত্রিত হয় কিন্তু যোগফল সেই বিন্দুতে ফাংশনের মূল্যের সমান নয় সুতরাং যাই হোক এই যে উদাহরণ আমরা দেখেছি শেষটি আমরা দেখেছি যে এমন উদাহরণ আছে যেখানে সিরিজ একত্রিত হয় কিন্তু যোগফল সেই বিন্দুতে ফাংশনের সমান নয় কিন্তু মজার বিষয় হল যে এখানে ইন্টিগ্রেবল ফাংশন আছে এবং আমরা তাদের ফুরিয়ার সিরিজ লিখতে পারি কিন্তু শেষে আমরা বুঝতে পারি যে এই ফুরিয়ার সিরিজটি সর্বত্র বিচ্ছিন্ন প্রকৃতপক্ষে কন্টিনিউয়াস ফাংশন রয়েছে তাই এটি আবার আকর্ষণীয় বিষয় যে আমাদের চমৎকার ফাংশন রয়েছে এবং আমরা তাদের ফুরিয়ার সিরিজ লিখতে পারি এবং এই ফুরিয়ার সিরিজ গণনাযোগ্য সংখ্যক পয়েন্টে বিভক্ত হয় সুতরাং এই ক্ষেত্রে সবকিছুই সম্ভব তাহলে আমাদের ফাংশনের উপর কিছু শর্ত থাকা উচিত যার অধীনে ফুরিয়ার সিরিজ একত্রিত হয় এবং কোন মানকে নিয়ে আলোচনা করতে হয় তা একত্রিত করে সুতরাং একটি বিখ্যাত কনভারজেন্স তত্ত্ব রয়েছে এবং এগুলি প্রকৃতপক্ষে পর্যাপ্ত শর্ত যার অর্থ এই শর্তগুলি পূরণ করা হলে সিরিজটি অবশ্যই একত্রিত হবে এবং এটি কোন মানকে একত্রিত করবে আমরা এই ফলাফলে দেখতে পাব এবং এটিকে ডিরিচলেটের উপপাদ্য Dirichlet's theorem বলা হয় সুতরাং যদি f একটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন হয় তবে অবশ্যই ফুরিয়ার সিরিজটি নিজেই লিখতে হবে আমরা ইতিমধ্যে দেখেছি যে ফুরিয়ার সিরিজ লেখার জন্য এটি যথেষ্ট শর্ত তাই ফাংশনটি অবশ্যই L L ব্যবধানে পিসওয়াইস কন্টিনিউয়াস হবে উদাহরণস্বরূপ কেবল সরলতার জন্য আমরা L L বেছে নিই কিন্তু আমরা কথা বলতে পারি 0L বা 02L সম্পর্কে যাই হোক না কেন সুতরাং এখানে আমাদের ফাংশন আছে যা পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন এবং দ্বিতীয় শর্তটি আরও গুরুত্বপূর্ণ ওয়ান সাইডেড ডেরিভেটিভস f এর সুতরাং শুধু পিসওয়াইস কন্টিনিউয়াস যথেষ্ট নয় আমাদের f এর একতরফা ডেরিভেটিভেরও প্রয়োজন একতরফা ডেরিভেটিভগুলি কী এক এখানে ডান হাত ডেরিভেটিভ এবং সীমা h → 0 এবং h ধনাত্মক হতে নেওয়া হয় তাই fx h fxh সুতরাং এটিকে ডান হাতের সীমা বলা হয় সুতরাং যদি এই ডান হাতের ডেরিভেটিভ L L এই পরিসরে বিদ্যমান থাকে আমরা এই L কে বিবেচনা করছি না উদাহরণস্বরূপ এখানে কারণ আমরা ডান হাতের ডেরিভেটিভ সম্পর্কে কথা বলছি এবং যদি আমরা এই মুহুর্তে এটি বন্ধ করি এটি x এর কোন মানে হয় না তাই এখানে আমরা সীমানা পয়েন্টগুলি এড়িয়ে গেছি সুতরাং এই সমস্ত বিন্দুতে ডান হাতের ডেরিভেটিভ থাকা উচিত এবং অন্যদিকে এই L L ব্যবধানে বাম হাতের ডেরিভেটিভ থাকা উচিত কারণ যদি আমাদের ব্যবধান L পর্যন্ত হয় এবং এখানে আমাদের L আছে সুতরাং এই মুহুর্তে আমরা ডান ডেরিভেটিভ সম্পর্কে কথা বলতে পারি না আমরা কেবল বাম ডেরিভেটিভ সম্পর্কে কথা বলতে পারি যেখানে এই ক্ষেত্রে আমরা কেবল ডান ডেরিভেটিভ সম্পর্কে কথা বলতে যদি আমাদের পারি সুতরাং L L এ বন্ধ L এবং অন্য প্রান্ত L এ খোলা তারপর আমরা সঠিক ডেরিভেটিভ সম্পর্কে কথা বলছি যদিও এই ক্ষেত্রে আমরা এখানে এই প্রান্তে খোলা এবং এই প্রান্তে এটি বন্ধ তারপর আমরা বাম ডেরিভেটিভ সম্পর্কে কথা বলা হয় সুতরাং যদি ফাংশনটি পিসওয়াইস কন্টিনিউয়াস হয় এবং ওয়ান সাইডেড ডেরিভেটিভ থাকে তার মানে এই দুটি সংখ্যা এই দুটি সীমা বিদ্যমান প্রতিটি L এর জন্য এই স্বতন্ত্র অন্তর্বর্তী সময়ে এবং সেগুলি সসীম তারপর আমরা যেকোনো x∈ L L নিতে পারি আমরা সীমানা পয়েন্ট ব্যতীত সীমানা পয়েন্টগুলি নিয়েও আলোচনা করব তাই প্রতিটি x এর জন্য ফুরিয়ার সিরিজ একত্রিত হয় এবং এটি গড় মূল্যে রূপান্তরিত হয় সুতরাং এটি হল ফুরিয়ার সিরিজ ডান দিকে দেওয়া f ফাংশন এর ফুরিয়ার সিরিজ এবং এটি এই গড় মান বিন্দুতে মিলিত হবে সুতরাং ফাংশন পিসওয়াইস কন্টিনিউয়াস তাই একটি নির্দিষ্ট বিন্দু x এ একটানা নাও হতে পারে কিন্তু কি ফল আমরা যে এটা এই গড় মান করার বিন্দুতে মিলিত হবে fxfx 2 যেখানে fx হয় f এর ডান সীমা x বিন্দুতে এবং f বাম সীমাx বিন্দুতে এইগুলি মাত্র লিমিটিং মান ডেরিভেটিভ নয় এবং মনে রাখবেন যে এই সীমার অস্তিত্ব কারণ আমরা পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন সম্পর্কে কথা বলা হয় এবং পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশনের জন্য এই সীমাগুলি অবশ্যই বিদ্যমান থাকবে সুতরাং এখানে আমরা এই সুন্দর অভিসৃতি ফলে এই সিরিজ সরাসরি f বিন্দুতে মিলিত কিন্তু f এর গড় মান x বিন্দুতে হবে এবং এখন কি শর্ত আছে পিসওয়াইস কন্টিনিউয়াস এবং ওয়ান সাইডেড ডেরিভেটিভস সুতরাং এই দুটি অবস্থার অধীনে আমরা এই ফলাফলটি পেয়েছি যে এই ফুরিয়ার সিরিজটি সমান হবে বা এটি এই মানকে একত্রিত করবে এই ফলাফল আজ এই বক্তৃতার প্রধান ফলাফল সুতরাং এখানে আমরা ব্যবধানের এই সমস্ত অভ্যন্তরীণ পয়েন্ট ইন্যেছি এবং শেষ পয়েন্ট ±L নিয়েছি আমাদের দুটি শেষ পয়েন্ট আছে একটি হল L এবং তারপর L এবং এই দুটি শেষ বিন্দুতে সিরিজগুলি আবার এই গড় মানগুলিতে একত্রিত হবে এই গড় মান কি সুতরাং ধরুন আমাদের ব্যবধানটি -L এই L এর ছিল এখানে এই f এ আমরা বাম সীমা সম্পর্কে কথা বলছি এবং তারপর এখানে f L এ আমরা ডান সীমা সম্পর্কে কথা বলছি সুতরাং আমরা এই দুটি সীমা গ্রহণ করি এবং তারপর গড় গ্রহণ করি সুতরাং আমাদের এখানে আসলে একই অবস্থা সুতরাং আমরা দুটি শেষ পয়েন্ট নেব সীমাবদ্ধ মানগুলি স্পষ্টতই এখানে আমরা বাম হাতের মানগুলি নেব এখানে আমরা ডান হাতের মানগুলি নেব এবং তারপরে আবার আমরা গড় নেব সুতরাং সংক্ষেপে যেকোনো বিন্দুতে এটি শেষ বিন্দু হোক বা এটি মাঝখানে কোথাও একটি বিন্দু এটি সর্বদা একত্রিত হবে ফুরিয়ার সিরিজ গড় মানের সাথে একত্রিত হবে শেষ পয়েন্টে কেন আমরা অন্যান্য প্রান্ত সম্পর্কেও কথা বলছি কারণ আমাদের পর্যায়ক্রমিক ফাংশন রয়েছে এবং এই ফাংশনটি সেই সময়ে আবার পুনরাবৃত্তি হবে সুতরাং ধরুন এখানে আমাদের একটি ফাংশন আছে যা দেওয়া আছে উদাহরণস্বরূপ এই -L থেকে L এবং যেহেতু এটি পর্যায়ক্রমিক তাই এটি আবার পুনরাবৃত্তি হবে অথবা আসুন আমরা একটি ভাল উদাহরণ গ্রহণ করি যেখানে আমাদের আসলে আছে সেই সময়ে কোন ধারাবাহিকতা নেই সুতরাং ধরুন আমাদের এই ফাংশন আছে যা আমরা আগেও আলোচনা করেছি কিন্তু এখানে আমি বলতে চাচ্ছি এটি আবার পুনরাবৃত্তি হবে সুতরাং এখানে এই মান এই বরাবর যেতে হবে এবং তারপর আবার আমরা এটি আবার সেখানে আছে সুতরাং অতএব এই প্রান্তে আমরা এক সীমা সম্পর্কে কথা বলছি সুতরাং এই প্রান্ত থেকে বাম সীমা এবং তারপর অন্য প্রান্ত থেকে ডান সীমা সুতরাং যদি আমরা ফাংশনের পর্যায়ক্রম বিবেচনা করি এটি আসলে আবার শেষ পয়েন্টের গড় মান সুতরাং এইভাবে আমাদের এই শেষ পয়েন্টগুলিতে আছে কারণ শেষ পয়েন্টগুলিতে সিরিজটি সরলীকৃত হবে সুতরাং যখন আমরা এই শেষ পয়েন্টগুলি সেখানে রাখি এটি sin nπ তাই এটি 0 হয়ে যাবে এবং তারপর এখানে এটা হয়ে যাবে 1n এবং তারপর আমরা এই ans আছে সুতরাং এটি ফাংশনের গড় মানের সমান আবার তার পর্যায়কাল বিবেচনা করে আচ্ছা এই ছিল কনভারজেন্স থিওরেম বা ডিরিচলেট থিওরেম এবং এই দুটিই পর্যাপ্ত শর্ত যা আবার লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে পিসওয়াইস কন্টিনিউয়িটি এবং একতরফা ডেরিভেটিভের এই অস্তিত্ব এই দুটি শর্তই নিশ্চিত করতে যথেষ্ট যে এই সিরিজ প্রতিটি x এর জন্য একত্রিত হয় এবং এই প্রতিটি x গুরুত্বপূর্ণ কারণ আমরা এখানে x ঠিক করছি সুতরাং x এর প্রতিটি মানের জন্য ফুরিয়ার সিরিজের মান এই ত্রিকোণমিতিক সিরিজের মান গড় মানের সমান হবে আচ্ছা তাই কিছু মন্তব্য যদি ফাংশনটি x বিন্দুতে কন্টিনিউয়াস হয় যদি এটি ঘটে যে ফাংশনটি সেই সময়ে কন্টিনিউয়াস হয় যেখানে আমরা অভিসারের কথা বলছি সেই ক্ষেত্রে এই সীমাগুলি fx f কারণ ফাংশনটি অবিচ্ছিন্ন দুটি সীমা ফাংশন মানের সমান হওয়া উচিত যদি এটি সেখানে বিদ্যমান থাকে সুতরাং যদি এটি কন্টিনিউয়াস হয় স্বাভাবিকভাবেই এই দুটি সীমা সমান হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে এই সিরিজটি গড় মানের সাথে মিলিত হবে না কারণ এটি আসলে গড় মান ছিল fx fx 2 কিন্তু যদি ফাংশন কন্টিনিউয়াস হয় তাই এটি f এর সমান হবে এবং এটি f এর সমান হবে সুতরাং আমাদের 2fx2 আছে এটি কেবল f সুতরাং সেই ক্ষেত্রে যদি x ধারাবাহিকতার একটি বিন্দু হয় এই ক্ষেত্রে সিরিজটি সরাসরি f এ একত্রিত হবে সুতরাং এটি আমাদের আরেকটি ফলাফল যে ফাংশন সিরিজের ধারাবাহিকতা বিন্দুতে সিরিজটি সরাসরি f এর সাথে মিলিত হবে যখন বাম এবং ডান হাতের ডেরিভেটিভগুলি বিদ্যমান সুতরাং এটি গুরুত্বপূর্ণ শর্ত এবং সেগুলি প্রকৃতপক্ষে যথেষ্ট শর্ত সুতরাং অন্য কথায় যদি f কন্টিনিউয়াস হয় উদাহরণস্বরূপ যদি f সম্পূর্ণরূপে কন্টিনিউয়াসহয় তার মানে শেষ বিন্দুতেও এবং ফাংশনের মান শেষ পয়েন্টেও মিলে যায় এবং একতরফা ডেরিভেটিভ বিদ্যমান থাকে তাহলে সেই ক্ষেত্রে উপরে সমতা সব x এর জন্য ধারণ করে তাহলে আমাদের এখন কি আছে যদি f কন্টিনিউয়াস হয় এবং শেষ বিন্দুতে ফাংশনের মান একই হয় তার মানে যখন আমরা ফাংশনের পর্যায়ক্রমিকতা গ্রহণ করি তখন সামগ্রিক ফাংশন কন্টিনিউয়াস হয়ে যাবে যেমন উদাহরণস্বরূপ আমি আগে আলোচনা করেছি উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে এখানে সুতরাং যদি আমাদের কন্টিনিউয়াস ফাংশন থাকে -L থেকে L এ এবং শেষ পয়েন্ট এছাড়াও সাথে মেলে এবং কারণ যদি আমরা ফাংশন এই পর্যায়কাল বিবেচনা করবো তারপর এটা সর্বত্র কন্টিনিউয়াস হয়ে যায় সুতরাং ফাংশন সর্বত্র মূলত কন্টিনিউয়াস তাই যদি f কন্টিনিউয়াস হয় LL ব্যবধানএ এবং যদি ফাংশন মান শেষ বিন্দুতে সমান হয় তাই এইছিল L এবং তারপর এই L ছিল সুতরাং এগুলি সমান এবং এই একতরফা ডেরিভেটিভস যা আমরা আগে আলোচনা করেছি যদি সেগুলি বিদ্যমান থাকে সেক্ষেত্রে সমতা সব x এর জন্য থাকে তারপর আপনি যেকোনো x নিতে পারেন এবং এই সমতা ধরে থাকবে আরেকটি মন্তব্য উপরোক্ত উপপাদ্যে এই শর্তগুলি যথেষ্ট শর্ত সুতরাং আমরা যে শর্তগুলো নিয়ে আলোচনা করেছি একতরফা ডেরিভেটিভস এবং পিসওয়াইস কন্টিনিউয়িটি এগুলো যথেষ্ট শর্ত প্রয়োজনীয় শর্ত নয় সুতরাং যদি সেই শর্তগুলি পূরণ না হয় আমরা বলতে পারি না যে এটি একত্রিত হবে না তবে সেগুলি যথেষ্ট যদি সেই শর্তগুলি পূরণ করা হয় তবে এটি অবশ্যই একত্রিত হবে সুতরাং কেউ এই শর্তগুলি পিসওয়াইস কন্টিনিউয়িটি এবং একতরফা ডেরিভেটিভগুলি পিসওয়াইস মসৃণতার কিছুটা সীমাবদ্ধ অবস্থার দ্বারা প্রতিস্থাপন করতে পারে এবং আপনি এটি অনেক পাঠ্যপুস্তকে পাবেন সুতরাং পিসওয়াইস কন্টিনিউয়িটি এবং একতরফা ডেরিভেটিভ বলার পরিবর্তে আমরা এটিকে পিসওয়াইস কন্টিনিউয়িটির আরও কিছুটা সীমাবদ্ধ অবস্থার দ্বারা প্রতিস্থাপন করতে পারি পিসওয়াইস কন্টিনিউয়িটি কি আমরা এখানে সংক্ষেপে আলোচনা করব সুতরাং একটি ফাংশনকে L L ব্যবধানে পিসওয়াইস কন্টিনিউয়াস বলা হয় যদি এটি পিসওয়াইস কন্টিনিউয়াস হয় এবং সেই ব্যবধানে এটি একটি পিসওয়াইস কন্টিনিউয়াস ডেরিভেটিভ থাকে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি পিসওয়াইস কন্টিনিউয়িটি বলতে আমরা কী বুঝি সুতরাং আমরা ডেরিভেটিভ খুঁজে পেতে পারি যদি এর ডেরিভেটিভ এই অঞ্চলে কন্টিনিউয়াস হয় যেখানে এটি কন্টিনিউয়াস থাকে যদি এটি ঘটে যে এই ফাংশনের ডেরিভেটিভও পিসওয়াইস কন্টিনিউয়াস এবং ফাংশনটি পিসওয়াইস কন্টিনিউয়াস তাহলে আমরা ফাংশনকে বলি পিসওয়াইস কন্টিনিউয়াস সুতরাং এখন আমাদের এই পিসওয়াইস কন্টিনিউয়িটি এবং একতরফা ডেরিভেটিভের পরিবর্তে আমরা এটিকে পূর্বের উপপাদ্য অনুসারে পিসওয়াইস মসৃণতা দ্বারা প্রতিস্থাপন করতে পারি সুতরাং আমরা বলতে পারি যে যদি ফাংশনটি পিসওয়াইস মসৃণ হয় তবে এই সিরিজটি সেই গড় মানের সাথে একত্রিত হবে এখন এই পিসওয়াইস কন্টিনিউয়িটি এবং টুকরো মসৃণতার একতরফা ডেরিভেটিভের মধ্যে সংযোগ কি আমরা এখানে লিখেছি যে এটি একটু বেশি সীমাবদ্ধ এটি পিসওয়াইস কন্টিনিউয়িটির শর্তকে আরো সীমাবদ্ধ করে এবং কেন এটি আরো সীমাবদ্ধ নিচের উদাহরণের সাহায্যে এটি এখন পরিষ্কার হবে সুতরাং যদি আমরা উদাহরণস্বরূপ বিবেচনা করি এই উদাহরণ x2sin 1x যখন x ≠ 0 এবং 0 অন্যথায় সেই ক্ষেত্রে আমরা সহজেই দেখাতে পারি যে ফাংশনের ডেরিভেটিভ সর্বত্র বিদ্যমান এবং এইভাবে ফাংশনের ওয়ান সাইডেড ডেরিভেটিভস রয়েছে দেখুন যদি ফাংশনটি সর্বত্র ডেরিভেটিভ থাকে অবশ্যই এটির বাম হাত এবং ডান হাতের ডেরিভেটিভ আছে কারণ এটিও সংজ্ঞা যদি বাম হাতের ডেরিভেটিভ বিদ্যমান থাকে ডান হাতের ডেরিভেটিভ বিদ্যমান এবং তারা সমান তাহলে ডেরিভেটিভ বিদ্যমান সুতরাং এখানে এই ফাংশনের জন্য সমস্যাটি x 0 এ আছে কিন্তু আমরা দেখাতে পারি যে 0 এ ডেরিভেটিভও বিদ্যমান কারণ আমরা সংজ্ঞা দিয়ে দেখাতে পারি যে f0h f0h সীমা h → 0 এর সমান ইতিবাচক বা নেতিবাচক দিক থেকে কোন ব্যাপার না তাই এখানে f এর মানে হল আমাদের এই h2sin 1h এবং f0 0 এবং তারপর আমাদের h আছে তাই আমরা এই h2sin 1h 0h পাবো এবং এই h এবং এই h বাতিল হয়ে যাবে এবং h → 0 হিসাবে তাই এটি এখানে আবদ্ধ কিছু h → 0 এটি 0 তে যাবে সুতরাং এই সীমা বিদ্যমান এর মানে হল যে ফাংশনটি 0 এও আছে এবং অন্য সব পয়েন্টে আমরা সহজেই এটিকে আলাদা করতে পারি এবং আমরা ডেরিভেটিভ খুঁজে বের করতে পারি সুতরাং এই ফাংশনটি সর্বত্র ডেরিভেটিভ রয়েছে এর অর্থ এই ফাংশনের জন্য বাম হাত এবং ডান হাতের ডেরিভেটিভ বিদ্যমান যাইহোক আমরা যা পর্যবেক্ষণ করব যে এটি পিসওয়াইস মসৃণ নয় এবং যেমনটি আমরা আগেই বলেছি পিসওয়াইস মসৃণতা ফাংশনের উপর আরো বিধিনিষেধ আরোপ করছে সুতরাং এটি এমন একটি উদাহরণ যেখানে আমরা সহজেই এটি কল্পনা করতে পারি যে এই ফাংশনটি পিসওয়াইস মসৃণ নয় যদিও এটি বাম হাত এবং ডান হাতের ডেরিভেটিভ সব পয়েন্টে রয়েছে প্রকৃতপক্ষে এই সব একটি ভিন্ন ফাংশন ডেরিভেটিভ সর্বত্র বিদ্যমান কিন্তু এটি পিসওয়াইস মসৃণ নয় কারণ এখানে এই সীমা f f পিসওয়াইস মসৃণ নয় সুতরাং যদি আপনি এখানে f গণনা করেন যদি আপনি f গণনা করেন মানে x 0 তাহলে ডেরিভেটিভ হল 0 আমরা শুধু মূল্যায়ন করেছি এবং যখন x ≠ 0 আমরা এই পার্থক্য করতে পারি কোন সমস্যা নেই আপনি সরাসরি পার্থক্য করতে পারেন সুতরাং আমরা এখানে সর্বত্র ডেরিভেটিভ পেয়েছি f যখন x ≠ 0 এটি এই দ্বারা দেওয়া হয় এবং যখন x 0 এটি এই দ্বারা দেওয়া হবে এটি মাত্র 0 সুতরাং এই ক্ষেত্রে এই সীমাটি বিদ্যমান নেই যখন আমরা এই ফাংশনের সীমা x → 0হিসাবে বিবেচনা করি তাই এখানে থেকে আমাদের গণনা করতে হবে যখন x → 0 এই x→0 এবং এভাবে cos 1x এটির অস্তিত্ব নেই সুতরাং মূলত এই সীমাটি বিদ্যমান নেই যখন x → 0 এই f হিসাবে বিদ্যমান নেই x → 0 এবং অতএব এটি পিসওয়াইস মসৃণ ফাংশন নয় কারণ ডেরিভেটিভ অবশ্যই পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন হতে হবে কিন্তু এটি নয় এটি পিসওয়াইস কন্টিনিউয়াস নয় পিসওয়াইস কন্টিনিউয়াস নয় এটি পিসওয়াইস কন্টিনিউয়াস নয় f পিসওয়াইস কন্টিনিউয়াস নয় অতএব এটি পিসওয়াইস কন্টিনিউয়াস নয় পিসওয়াইস কন্টিনিউয়াস নয় যাইহোক যদি একটি ফাংশন পিসওয়াইস মসৃণ হয় তাহলে এটি সহজেই দেখানো যেতে পারে যে বাম এবং ডান হাতের ডেরিভেটিভস বিদ্যমান অন্যদিকে ফাংশনটি যদি মসৃণ হয় তবে আমরা দেখাতে পারি যে বাম এবং ডান ডেরিভেটিভ বিদ্যমান এবং এর জন্য আমরা কেবল বিবেচনা করতে পারি যে f হল একটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন এর অর্থ এই সমস্ত সীমা বিদ্যমান ডেরিভেটিভটি পিসওয়াইস কন্টিনিউয়াস এবং এই সীমাটি অবশ্যই সমস্ত পয়েন্ট a∈ L L এর জন্য বিদ্যমান থাকতে হবে এবং এর অর্থ এই যে যদি এই সীমাটি বিদ্যমান থাকে তবে আমরা এই সীমাটি দিয়ে কী বুঝি f আমরা শুধু এখানে লিখেছি এবং এখন আমরা এই দুটি সীমা বিনিময় করতে পারি এবং কী হবে সুতরাং যদি আমরা বিনিময় করি তাহলে প্রথমে আমরা এখানে আছি h → 0 এবং তারপরে x → a সীমা এখানে এই ভাগের এবং এখানে সীমা x → a হবে শুধু fa h fah এবং fa h fah ঠিক এর ডান হাতের ডেরিভেটিভ f a তে সুতরাং যদি ফাংশনটি পিসওয়াইস মসৃণ হয় যদি ফাংশনটি পিসওয়াইস মসৃণ হয় তবে ডান ডেরিভেটিভ বিদ্যমান এবং একইভাবে আমরা দেখাতে পারি যে বাম ডেরিভেটিভও বিদ্যমান সুতরাং আমরা এই উদাহরণে যা দেখেছি তা নিশ্চিত করে যে একতরফা ডেরিভেটিভের অস্তিত্বের সাথে পিসওয়াইস কন্টিনিউয়িটির চেয়ে পিসওয়াইস কন্টিনিউয়িটি শক্তিশালী সুতরাং এই উপপাদ্যটি প্রয়োগ করার জন্য এটি কেবল একটি উদাহরণ সুতরাং উদাহরণস্বরূপ আমাদের কাছে এই উদাহরণটি রয়েছে যা এই বক্তৃতার শুরুতে আলোচনা করা হয়েছিল এই ফাংশনটি পিসওয়াইস কন্টিনিউয়াস কারণ উভয় একতরফা ডেরিভেটিভস বিদ্যমান সুতরাং আমরা এটি মূল্যায়ন করতে পারি এবং আমরা এটি মূল্যায়ন করতে পারি এবং এই ক্ষেত্রে তাদের উভয়ের অস্তিত্ব রয়েছে সুতরাং এখন ফুরিয়ার সিরিজ যা এই দ্বারা দেওয়া হয়েছিল এই ডাইরিচলেটের উপপাদ্য অনুসারে এই উপপাদ্য অনুসারে আমরা শুধু আলোচনা করেছি যে সিরিজটি গড় মানের সাথে একত্রিত হতে হবে কারণ x 0 এ আমাদের গড় নেওয়া উচিত মান x 0 এক দিকে এখানে আমাদের আছে মান 1 এবং অন্য দিকে যখন আমরা সীমা গ্রহণ করি এটি হল cos x যেখানে x 0 এর দিকে যাচ্ছে তাই এটি 1 সুতরাং আমাদের আছে 1 এবং আমাদের আছে 1 সুতরাং আমাদের f0 f02 বিবেচনা করতে হবে সুতরাং f0 1 এবং f0 1 এবং যা যোগ করে 0 তাই অতএব আমরা এই মান 0 পাই যা প্লট থেকেও দৃশ্যমান ছিল যা আমরা এই লেকচারের শুরুতে সেখানে আলোচনা করেছি আচ্ছা এই রেফারেন্সগুলি যা আমরা এই বক্তৃতাটি প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি এবং শুধু এই উপসংহারে এখন এখানে আমরা আলোচনা করেছি যে পিসওয়াইস কন্টিনিউয়িটি এবং একতরফা ডেরিভেটিভের অস্তিত্ব সুতরাং এটি f এর সংমিশ্রণকে বোঝায় এবং একত্রীকরণ বলে যে এই সিরিজের মান সিরিজের যোগফল গড় মানের সমান হবে এবং যদি ফাংশনটি x এ কন্টিনিউয়াস হয় তাহলে এটি কেবল কার্যকরী মান হবে সেই নির্দিষ্ট x বিন্দুতে সুতরাং এই বক্তৃতা যেখানে আমরা বিবেচনা করেছি যে প্রতিটি x এর জন্য যথেষ্ট ছিল এর প্রতিটি x মান এর জন্য আমরা যোগফল পাচ্ছি f হিসাবে বা এই গড় মান এর সমান কিন্তু অভিসারের আরো কিছু ধারণা আছে যা আমরা পরবর্তী বক্তৃতায় আলোচনা করব সুতরাং এই সব এই বক্তৃতার জন্য এবং আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ